আমি জয়ন্ত চ্যাটার্জি এবং আমি পরিষেবা পরিচালনা সমসাময়িক সমস্যা নামক এই কোর্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি গতবারের সেশনে আমরা বিবর্তনশীল পরিষেবা বাজার নিয়ে আলোচনা করছিলাম এবং আমি এই পাঁচটি বুলেট পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম এই পাঁচটি বুলেট পয়েন্ট আরো প্রসারিত করে আজকের মডিউলটি আমি শুরু করবো এবং আমরা বিশ্বব্যাপী পরিষেবা অর্থনীতির বিকশিত বিবর্তনের দিকেও নজর দেব সুতরাং এখানে আমি উল্লেখ করবো যে গণমাধ্যম আর বিনোদনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে সরকারী নীতি আর সামাজিক স্তরেও কিছু পরিবর্তন হয়েছে সুতরাং এমন একটি ব্যক্তিগত আর বহনযোগ্য বিনোদনের সাধনের চাহিদা ক্রমশ বাড়ছে যা সবসময় আপনার সাথে থাকবে এই চাহিদা পরিষেবা ও পণ্যের একটি সম্পূর্ণ নতুন পরিসীমা গড়ে তুলবে এদিকে ব্যবসায়ের মডেলেও প্রচুর পরিবর্তন হয়েছে পরিষেবা সম্ভবত ব্যবসায়ের মডেলগুলিতে সর্বাধিক সংখ্যক বৈপ্লবিক উদ্ভাবনের প্রবর্তন করছে আপনার চারপাশে দেখুন এই সমস্ত আকর্ষণীয় নতুন ই কমার্সগুলি তারা সেবার দিকে মনোনিবেশ করে আপনার সময় ব্যয় শ্রম এবং একাধিক পরিষেবার যোগান দিয়ে তারা আপনার জীবনে প্রভূত মূল্য নিয়ে আসছে আমরা এরকম অনেক উদাহরণ দেখতে পাই যেমন আপনি কোনো নতুন শহরে গিয়ে একটি ভালো রেস্তোরাঁ খোঁজার জন্য কোনো পরিষেবার ব্যবহার করেন বা পারিবারিক বিনোদনের জন্য নতুন জায়গা খুঁজে বের করা অথবা বিনোদনের নতুন সাধন খোঁজা সমাজে অবদান রাখার নতুন উপায় সন্ধান করা এই সব এখন সম্ভব হতে পারে এগুলি এখন প্রযুক্তির অগ্রগতি ব্যবহার করে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করার কারণে সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ আপনি আপনার কম্পিউটারের সামনে বসে বিশ্বের যে কোনো জায়গায় অবস্থিত দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারেন বা কয়েকটি সাধারণ যন্ত্র সহযোগে আপনি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাতাও হয়ে উঠতে পারেন কারণ ওয়েবে আপনার সিনেমাটি সম্পাদনা করতে এটির প্রসেসিং করতে বা পাবলিশ করার জন্য আপনার কাছে অনেক পরিষেবা মজুদ থাকতে পারে প্রযুক্তিগত আর সামাজিক পরিবর্তন দ্বারা পরিচালিত ব্যবসায়িক মডেলে এই পরিবর্তনের জন্য অন্য অনেক পরিবর্তনও ঘটছে যার ফলস্বরূপ প্রথম দিন থেকে নতুন বিশ্বায়ন তৈরি হচ্ছে আজ আপনি যদি একটি আকর্ষণীয় 2 মিনিটের অডিও বা ভিডিও উপাদান তৈরি করতে পারেন তবে আপনি এটি ইউটিউবে প্রকাশ করতে পারেন এবং এটি লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যাবে এর নতুন নাম ভাইরাল হওয়া সুতরাং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে সুতরাং আপনি আর এমনটি ভাবেন না যে আমি আসলে অসমিয়া চলচ্চিত্রের প্রযোজক এবং আমাকে আসাম থেকে ভারতের পশ্চিমাঞ্চলে যেতে হবে ভারতের জাতীয় প্লাটফর্মে পৌঁছাতে হলে আপনি প্রথম দিন থেকেই বিশ্ব মঞ্চে যেতে পারবেন এই সম্ভাবনা অভাবনীয় সুযোগ সুবিধার পাশাপাশি অসাধারণ জটিলতাও তৈরি করছে এবং এ কারণেই বাজার ও পণ্য বিভাগের মতো ধারণাগুলি দেখার আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন এবং পরিষেবার চাহিদার এই বৃদ্ধির জন্য প্রতিযোগিতাও বেড়ে চলেছে ধরুন আপনার একটি পরিষেবা রয়েছে যা রেস্তোরাঁর অবস্থান খোঁজার জন্য এখন এমন পরিস্থিতিও উৎপন্ন হতে পারে যেখানে পরিষেবাটি যদি সফল হয় তাহলে একটি সম্পূর্ণ নতুন কাঠামো যেখানে আপনি পাঁচটি আলাদা আলাদা রেস্তোঁরা থেকে খাবার অর্ডার করতে পারেন এবং পরিষেবার সাহায্যে সেগুলি একত্রিত করতে পারেন এখানে রেস্তোঁরা মালিকদের জন্য একটি নতুন ধরণের প্রতিযোগিতামূলক পরিস্থিতি উৎপন্ন হবে এই নতুন পরিস্থিতিতে আপনার চ্যানেলের অংশীদার এমন ব্যক্তিরাও আপনার প্রতিযোগী হিসাবে আবির্ভাব হবে এই অবস্থায় বিশেষ জটিলতার সৃষ্টি হবে সুতরাং ম্যানেজমেন্টের কাজ হলো নতুন নতুন মডেল আর কাঠামোর প্রতি নজর দেওয়া সুতরাং উন্নত প্রযুক্তির দ্বারা সিমুলেটেড পরিষেবা পণ্য এবং বিতরণ ব্যবস্থায় উদ্ভাবন এমন একটি দৃষ্টান্ত তৈরি করে এবং এটি সমস্ত ব্যবসায়ের জন্য নতুন বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে গ্রাহকদের আজ আরও অনেক বিকল্প আছে এবং তারা বিভিন্ন ধরণের ই ব্যবসায়গুলির সাথে সম্মিলিত হওয়ার কারণে আরও অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে সুতরাং বিশ্বজুড়ে বিপণনকারীরা একে অপরের সাথে তীব্র প্রতিযোগিতা করে আপনার সামনে হাজির হয়েছে এবং তাই তারা আজকের এই পরিষেবা প্রধান অর্থনীতিতে সাফল্য অর্জন করতে পেরেছে আমাদের গ্রাহকদের সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে হবে প্রতিযোগীদের বুঝতে হলে আমাদের গ্রাহকদের একটি কমপ্লেক্স পিপল ডাইনামিক্স হিসাবে ভাবতে হবে সাথে সাথে নতুন ব্যবসায়িক মডেলগুলির সম্পর্কেও আমাদের ভাবতে হবে এবং অবশেষে আমাদের ব্যবসায়েকে পণ্য পরিষেবা সিস্টেম হিসাবে ভাবতে হবে